নমস্কার আজ আমরা ম্যানেজিং সার্ভিসেস এবং সমসাময়িক ইস্যুর উপরে সপ্তম সপ্তাহের জন্য কোর্স শুরু করতে যাচ্ছি আমরা এই সেশনে হয়তো পরের সেশনেওসার্ভিস কোয়ালিটি এর উপরে আলোচনা করব এই বিষয়টি খুবই আকর্ষণীয় এবংস্ট্র্যাটেজিক কারণ আমরা বিভিন্ন সময়ে আলোচনা করেছি যে যেহেতু সার্ভিস বিজনেসে ঢোকায় বাধা কম সেজন্য আজকাল সার্ভিস বিজনেস খুবই প্রতিযোগিতামূলক তাই আমরা দেখতে পাচ্ছি সব সময় সার্ভিস বিজনেসে প্রচন্ড কম্পিটিশন থাকছে সুতরাং আমরা যত বেশি সফল হব তত বেশি প্রতিযোগীর সম্মুখীন হতে হবে আর আজকের দিনে এই কম্পিটিশন টা শুধুমাত্র আঞ্চলিক বা জাতীয় পরিসরে সীমাবদ্ধ থাকছে না সারা পৃথিবী থেকে পরিষেবা ক্ষেত্রে কম্পিটিশন এর সম্মুখীন হতে হচ্ছে এবং কিছু কিছু সার্ভিস আমরা দেখতে পাচ্ছি শুরু থেকেই পৃথিবী জুড়ে সব জায়গায় পাওয়া যায় যেমন মোবাইল সার্ভিস মেডিকেল সার্ভিস অথবা ইনফর্মেশন ও কমিউনিকেশন টেকনোলজি সার্ভিসসফটওয়্যার সার্ভিস ইত্যাদি অর্থাৎ প্রথম দিন থেকেই আমরা গ্লোবাল কম্পিটিশন এর সম্মুখীন হচ্ছি এর ফলে বিশ্বজুড়ে ভীষণ কম্পিটিটিভ সার্ভিস বিজনেসে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কাস্টমার এবং শুধু কাস্টমার থাকলেই হবে না আপনার কাছে কাস্টমারকে ফিরে আসতে হবে আপনার থাকতে হবে কাস্টমারের লয়ালটি এমনকি আজকের দিনে কাস্টমারের লয়ালিটি ও যথেষ্ট নয় আপনার যেটা সত্যিকারের দরকার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এর জন্য বা সবার থেকে আলাদা হওয়ার জন্য সেটা হচ্ছে গিয়ে কাস্টমারের অ্যাডভোকেসি আমরা এটা অনেকবার আলোচনা করেছি আমরা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে গ্রাহক সন্তুষ্টিই মূল মন্ত্র গ্রাহক সন্তুষ্টি এবং সার্ভিস কোয়ালিটির মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে যদি আপনার সার্ভিস কোয়ালিটি খারাপ হয় তাহলে সন্তুষ্টির ক্ষেত্রে কোনোভাবেই প্রভাব ধরে রাখা যাবে না কিন্তু আবার গ্রাহক সন্তুষ্টি ই সব সময় যথেষ্ট নয় কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে কোন গ্রাহক যখন কোন সার্ভিস ফ্যাক্টরি বা সার্ভিস দোকান অথবা সার্ভিস দেওয়ার জায়গা যেমন মুভি অডিটোরিয়াম রেস্টুরেন্ট বা ব্যক্তিগত যত্ন নেওয়া হয় এরকম সেলুন থেকে বের হচ্ছেন আমরা যদি তখন গ্রাহককে জিজ্ঞেস করি যে আপনি এখানকার সার্ভিসে সন্তুষ্ট কিনা তিনি হয়তো জবাব দেবেন আমি সন্তুষ্ট বা বেশ সন্তুষ্ট কিন্তু তার মানে এই নয় যে তিনি আবার ওখানে পুনরায় ফিরে আসবেন সার্ভিসের জন্য শুধুমাত্র গ্রাহক সন্তুষ্ট হল এই ব্যবসায় পুনরাবৃত্তি হবে তার কোনো মানে নেই যদি প্রতিযোগীর তুলনায় আপনার সেবায় গ্রাহক বেশি আনন্দ পায় তাহলেই গ্রাহক আপনার কাছে বারবার ফিরে আসবে যেটাকে আমরা বলি কাস্টমার প্রেফারেন্স এবং আজকের দিনে কাস্টমার প্রেফারেন্স এর ও খুব বেশি দাম নেই যতক্ষণ না আমরা কাস্টমার অ্যাডভোকেসি পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যেমন উদাহরণ হিসাবে যখন আমি কোন ট্রিপে যাই হতে পারে কোন কনফারেন্স ট্রিপ অথবা বিজনেস ট্রিপ বা লেজার ট্যুরিজম ট্রিপআমি বিভিন্ন হোটেল এবং ট্রাভেল সাইট গুলো যেমন hotelscom অথবা bookingscom বা make my tripcom বা goibibocom খুলে তাদের ফিল্টার ব্যবহার করে আমি আমার পছন্দের হোটেল বেছে নিই আমি trivago খুলি এবং ফিল্টার ব্যবহার করে তাদের মধ্যে তুলনামূলক ভাবে বিচার করে আমার পছন্দসই পাঁচ ছয়টা হোটেলের লিস্ট বানিয়ে ফেলি এর পরের ধাপে আমি হোটেল তাদের সুযোগ সুবিধা বা বিভিন্ন ধরনের সেবা সম্পর্কে কি বলছে সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাই নাআমি সোজাসুজি চলে যাই কাস্টমার কমেন্ট সেকশনে আজকের দিনে শক্তিশালী সোশ্যাল মিডিয়ার যুগে এটা কম্পালসারি হয়ে গেছে যে এই সমস্ত সাইটে কাস্টমার কমেন্ট এবং রেটিং ইত্যাদি প্রকাশ করে তাই আমি এই সমস্ত মন্তব্যগুলো প্রথমে পড়ি এবং তার ওপরে ভিত্তি করে আমি আমার সিদ্ধান্ত নিই যে হোটেল X এ যাব না হোটেল Y বা Zবা mno p তে যাব তার মানে বেশিরভাগ সার্ভিস এর ক্ষেত্রে কাস্টমার এডভোকেসী বা মার্কেটিং করার সময় কাস্টমার কো অপটিং অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে সুতরাং কাস্টমারের মনে সেই স্ট্যাটাস পাওয়ার জন্য সেই এডভোকেসি লেভেল তৈরি করার জন্য যাত্রা শুরু হয় কাস্টমারের স্যাটিসফেকশন থেকে তার থেকে কাস্টমারের প্রেফারেন্স এবং কাস্টমার এডভোকেসির দিকে যাওয়া সম্পূর্ণ নির্ভর করছে সার্ভিস কোয়ালিটির উপরে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমার প্রিফারেন্স ব্যাপারটা এবং সার্ভিস কোয়ালিটি নিবিড় ভাবে সংযুক্ত আমরা সার্ভিস কোয়ালিটির বিভিন্ন ডাটা বিশ্লেষণ করে সার্ভিস সংস্থা A ও সার্ভিস সংস্থা B এর মধ্যে তুলনা করতে পারি অথবা সার্ভিস মূল্যায়ন মডেল এর সাহায্যে তুলনা করতে পারি যা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি ডাটা কালেকশন শুরু হয় টাচ পয়েন্ট থেকে বা সত্যের মুহূর্তগুলো থেকে যেখানে গ্রাহকরা ফ্রন্টলাইন সার্ভিস কর্মীদের এবং ফ্রন্ট লাইন সার্ভিস ফেসিলিটি গুলোর মুখোমুখি হয় refer slide time 0707 সুতরাং গ্রাহকের সাথে প্রতিটি যোগাযোগ আসলে আমাদের পরিষেবা কোয়ালিটি অ্যাসেসমেন্ট মডেলের একটি ইনপুট এবং স্পষ্টতই সন্তুষ্ট করার থেকে অসন্তুষ্ট করার জন্য অনেক বেশি সুযোগ থাকে এটাই সাধারণত ঘটতে দেখা যায় অবশ্যই আমরা এই সেশনে এবং পরবর্তী আরও কয়েকটি সেশানে সার্ভিস রিকভারি র শক্তিশালী প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব যেখানে ব্যর্থতা সাফল্যের দিকে নিয়ে যেতে পারে কিন্তু এটি পরে আসে আজ আমরা সার্ভিস কোয়ালিটির উপর ফোকাস করব সুতরাং পার্সিভড সার্ভিস কোয়ালিটির এই ব্লকটি এই মডেলটি আমাদের আজকের সেশানে আমরা গ্রহণ করতে চলেছি যেখানে আমরা দেখতে পাব পার্সিভড সার্ভিস কোয়ালিটি গ্রাহকের সন্তুষ্টি বাড়ায় এবং গ্রাহক সন্তুষ্টি হচ্ছে গ্রাহক প্রেফারেন্স এর ভিত্তি যা শেষমেষ গ্রাহকের এডভোকেসি তে বদলে যায় আমি কিছুক্ষণ আগেই আলোচনা করছিলাম যে পরশুরামান এবং অন্যান্যদের গবেষণা গ্রাহকের পার্সেপশন কনজামসনের আগে তাদের এক্সপেক্টেশন এবং কনজামসনের পরে তাদের পার্সেপশন বুঝতে সাহায্য করে আমি এর আগে p এবং e সম্পর্কে কথা বলেছি তবে আজ আমরা আরও ভালো ভাবে গ্রাহকের এক্সপেক্টেশন বা গ্রাহকের পার্সেপশন নিয়ে আলোচনা করব পরিষেবার আগে গ্রাহকের এক্সপেক্টেশন আর পরিষেবার পরে গ্রাহকের পার্সেপশন বিষয়ে বুঝতে পাঁচটি ফ্যাক্টর এর সাহায্য নেব এই পাঁচটি ফ্যাক্টরের মধ্যে একটি হল রিলাইবেলিটি যেটা হল প্রমিসড পরিষেবার কাজ নির্ভরযোগ্য এবং নির্ভুলভাবে সম্পন্ন করা উদাহরণ হিসেবে যেমন ধরুন একটি ই সংবাদপত্র যেটা আপনি সাবস্ক্রাইব করেছেন সেটি প্রতি সকালে বা প্রতি সন্ধ্যায় একই সময়ে পেয়ে থাকেন সুতরাং এটি হল নির্ভরযোগ্যতা মানে ঠিক সময়ে কাজ টা সম্পন্ন হওয়া যেমনফ্লাইটগুলি যথাসময়ে যাত্রা শুরু করা বিমানগুলি সময়মতো পৌঁছে যাওয়া লাগেজ সময়মতো ডেলিভারি করা এই সমস্ত ফ্যাক্টরগুলো যা সাধারণত পরিষেবার রিলাইবেলিটি ও পরিষেবার প্রেডিক্টএবিলিটি এবং নির্ভরশীলতার সঙ্গে জড়িত থাকে পরবর্তী ফ্যাক্টর টা হল রেস্পন্সিভেনেস এবং এটি হল গ্রাহককে তাড়াতাড়ি সাহায্য করার সদিচ্ছা তার মানে আপনি এমন সিস্টেম অ্যাভয়েড করবেন যাতে গ্রাহককে এক টেবিল থেকে অন্য টেবিলে দৌড়ে বেড়াতে হয় এবং তাকে কোন কারন এবং দরকার ছাড়াই অপেক্ষা করে মানসিক দিক দিয়ে বিরক্ত হতে হয় এই কারণগুলি রেস্পন্সিভনেসের এর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে সুতরাং রেস্পন্সিভেনেস হল এমন একটা ফ্যাক্টর যেখানে গ্রাহক স্বচ্ছন্দ অনুভব করেন যখন গ্রাহক কোন পরিষেবা পেতে চান তখন তিনি যদি দেখেন যে লোকেরা তার প্রতি যত্ন নিয়ে নজর দিচ্ছেন সিস্টেম তার দরকারের যত্ন নিচ্ছে তখন গ্রাহক অনেক বেশি খুশি হবেন বাকি তিনটি ফ্যাক্টরের মধ্যে পরবর্তী ফ্যাক্টরটি হল অ্যাসিওরেন্স এটা হল আস্থা এবং আত্মবিশ্বাস দেখানোর ক্ষমতা উদাহরণ হিসেবে বলা যায় ভদ্র এবং নম্র হওয়া গ্রাহকের প্রতি সম্মান দেখানো অ্যাসিওরেন্স সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি যখন আমরা সার্ভিস ম্যানেজমেন্টে লোকেদের ইস্যু নিয়ে কথা বলেছিলাম অ্যাসিওরেন্স এর অর্থ হল আমরা চাই পরিষেবা সরবরাহকারীর কাছ থেকে উষ্ণ ভদ্র বিশ্বাস জনক কনফিডেন্স বাড়িয়ে দেওয়ার মতো ব্যবহার এবং কাজ যেমন আমরা নার্সদের সব সময় হাসি মুখে দেখতে চাই সবসময় রোগীর পাশে দাঁড়ানো তাদেরকে আশ্বস্ত করা হল তাদের কাজতাদের কখনো উত্তেজিত হওয়া উচিত নয় বরং রোগী যদি উত্তেজিত হয়ে পড়ে তাদের কে শান্ত করা তাদের কে ভালোভাবে বোঝানো ইত্যাদি হচ্ছে তাদের কাজ এটা একটা বিরাট কঠিন কাজ আমরা আগেও যখন ইমোশনাল লেবার নিয়ে আলোচনা করেছি আমরা দেখেছি যে যখনই আমরা পরিষেবা সরবরাহকারীর সামনের সারির লোকেদের কোয়ালিটির মূল্যায়ন করি তখন আমাদের এরকমই প্রত্যাশা থাকে কিন্তু এটা অত সহজ কাজ নয় পরবর্তী ফ্যাক্টরটা অবশ্যই হচ্ছে এমন একটি গুণ যেটা যদি কোন লোক পরিষেবা ব্যবসায় থাকে তার এই গুন টা থাকা অবশ্যই দরকারপণ্য ব্যবসায় থাকার তুলনায় এমপ্যাথি হলো অন্যের দৃষ্টিকোণ থেকে কোন একটা পরিস্থিতিকে দেখা অন্যের কাছে নিজেকে অ্যাপ্রচাবল রাখার ক্ষমতা যেমন খুব সুন্দর শ্রোতা হতে পারা অন্যের ব্যথা অনুভব করার ক্ষমতা রাখতে পারা সুতরাংএমপ্যাথি হল নিজের খোলস থেকে বেরিয়ে গ্রাহকের ভূমিকায় নিজেকে দেখা এই কাজটি অনেক সময়ই কঠিন হয়ে পড়ে ডাক্তার ম্যানেজমেন্ট প্রফেশনালস অথবা কনসালটেন্ট বা লিগ্যাল কনসালটেন্ট এর মত পরিষেবা সরবরাহকারীর ক্ষেত্রে কারণ একদিকে তাদের আবেগ কে যুক্তি দিয়ে ধরে রাখতে হবে অপরদিকে তারা যদি রোগীর ব্যাপারে বেশি আবেগপ্রবণ হয়ে যায় বা তাদের ব্যথা বা মক্কেলের হতাশা নিয়ে চিন্তিত হয়ে যায় তাহলে তারা পরিষ্কারভাবে কোন চিন্তা করতে পারবেনা সুতরাং একদিকে তাদেরকে আবেগপ্রবণ হতে হবে অপরদিকে তাদের মধ্যে আত্মবিশ্বাস ট্রাস্ট এবং গ্রাহকের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা থাকতে হবে ম্যানেজমেন্টের এই ডুয়ালিটি এর জন্যই এমপ্যাথি বা এসিউরেন্স খুব কঠিন কাজ তাছাড়াও এখানে আছে সুযোগ সুবিধা এবং পণ্য সহজলভ্য করা আমরা দেখেছি যে পাঁচটা ফ্যাক্টর রয়েছে তার মধ্যে রিলাইএবেলিটি রেস্পন্সিভেনেস এবং টেনজিবিলিটি এদেরকে বিচার করা যায় পরিমাণগত ভাবে মানে সংখ্যা অথবা মাপকাঠি দিয়ে সুতরাং এই তিনটি ফ্যাক্টরকে বিচার করার জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে পারি কিন্তু এমপ্যাথি এবং এসিউরেন্স মধ্যে বিচার করার মাপকাঠি তৈরি করা কঠিন কারণ পরিষেবা প্রদানকারী এবং পরিষেবা গ্রহণকারীর মধ্যে আদান প্রদান প্রতিবারই ইউনিক হয় তাই আমাদেরকে ভরসা করতে হবে গ্রাহকের মনের এক্সপেক্টেশন এবং তার পার্সেপশন মধ্যে তুল্য মূল্য বিচারের উপর সুতরাং এক্সপেক্টেশন নির্ভর করছে অন্য লোকের বা অন্য গ্রাহকের অথবা রেফারেলের কথাবার্তার উপরে নিজের প্রয়োজন এবং প্রয়োজনের মূল্যায়নের করে তার সঙ্গে পরিষেবা সরবরাহকারীর যোগ্যতা এবং ক্ষমতার সঙ্গে ঠিকমতো সেগুলি ম্যাচ করছে কিনা তার ওপরে তাছাড়া আছে ওই পরিষেবা সরবরাহকারীর সাথে আপনার পুরনো অভিজ্ঞতা সার্ভিসের এক্সপেক্টেশন মোটামুটি এই তিনটি জিনিসের উপর নির্ভর করে অন্যদিকে পরিসেবা গ্রহণ করার পরেই পরিষেবা সম্বন্ধে পার্সেপশন তৈরি হয় এর আগেও আমরা আলোচনা করেছি বিভিন্ন সময়ে যে তিন ধরনের সম্ভাবনা আছে যদি গ্রাহকের পার্সেপশন তার এক্সপেক্টেশনকে খুব বেশি ভাবে ছাপিয়ে যায় তাহলে সেটা হচ্ছে গুণগতভাবে লাভজনক তার মানে গ্রাহকের এটি একটি আনন্দের বিষয় আবার তার এক্সপেক্টেশন আর পার্সেপশন যদি সমান হয় তাহলে এটি একটি স্বাভাবিক ব্যাপার সুতরাং এটা সন্তোষজনক কিন্তু আপনি সহজেই বুঝতে পারছেন যে গ্রাহকের সন্তুষ্টি যথেষ্ট নয় কারণ অন্য কোন প্রতিদ্বন্দ্বী এর থেকে ভালো পরিষেবা দেয় তাহলে সেটা প্রতিযোগিতায় অসুবিধার সৃষ্টি করতে পারে সুতরাং আপনার গ্রাহক হয়তো সন্তুষ্ট কিন্তু সে আপনার কাছে ফিরে নাও আসতে পারে এবং অবশ্যই যদি তার উপলব্ধি মূল এক্সপেক্টেশনর থেকে কম হয় সেই পরিষেবা কোয়ালিটি গ্রহণযোগ্য নয় সুতরাং আমরা এখানে আমাদের ধারণা অনুযায়ী দেখতে পাচ্ছি আমাদের প্রাথমিক এক্সপেক্টেশন এবং তার সঙ্গে পরিষেবার নেওয়ার পরবর্তী অভিজ্ঞতা বা পার্সেপশনর মধ্যে যে গ্যাপ তার দিকে আমরা নজর দিচ্ছি যদি এই গ্যাপ পার্সেপশনর পক্ষে হয় তাহলে পরিষেবা আনন্দদায়ক কিন্তু এটা যদি মোটামুটি সমান হয় তাহলে আপনি সন্তুষ্ট কিন্তু যদি পরিষেবার নেওয়ার পরে পার্সেপশন এক্সপেক্টেশনর থেকে কম হয় তাহলে সেই পরিষেবা গ্রহণযোগ্য নয় সে ক্ষেত্রে আমরা কখনোই জিততে পারবো না আমরা এই গ্যাপকে আসলে পাঁচটা বিভিন্ন ধরনের গ্যাপ এ বর্ণনা করতে পারি এক নম্বর হলো যেখানে গ্রাহকের এক্সপেক্টেশন এবং ম্যানেজমেন্টের ধারণার মধ্যে পার্থক্য ঘটে মানে ম্যানেজমেন্ট ভাবছে যে ধরনের পরিসেবা দিচ্ছে তাতে গ্রাহক খুশি হবে যেমন ঘরে কোন ধরনের আভ্যন্তরীণ সাজসজ্জা গ্রাহককে স্বচ্ছন্দ ভাব দেবে রুম সার্ভিসে যে ধরনের খাবার দেয়া হচ্ছে তাতে গ্রাহক খুশি হবে বা সকালে ব্রেকফাস্ট দেওয়ার জন্য গড়ে যে সময় নেওয়া হচ্ছে তাতে গ্রাহক খুশি হবে কিন্তু গ্রাহকের প্রত্যাশা সম্বন্ধে ম্যানেজমেন্ট এর ধারণা যদি গ্রাহকের সাথে না মেলে যেমন গ্রাহক চাইছে সকালবেলায় তাড়ার মধ্যে 5 বা 10 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট আসা দরকার কিন্তু ম্যানেজমেন্ট এর ধারণা হলো 15 মিনিট হওয়া উচিত এখানে তাই একটা গ্যাপ দেখা দিচ্ছে এই গ্যাপটা কে আমরা বলছি গ্রাহককে বোঝার গ্যাপ সুতরাং এটাকে আমরা প্রায়ই মারকেট রিসার্চ গ্যাপ বা কাস্টমার রিসার্চ গ্যাপ বলি অর্থাৎ গ্রাহকের প্রয়োজনটা আমরা ঠিকমত বুঝতে পারিনি এবং যখন এটা আমরা বুঝতে পারি তখন সেটাকে সহজে পরিমাপ করতে পারি কারণ যখন কেউ গ্রাহকের প্রয়োজনটা ঠিকমত বুঝতে পারে তখন সে প্রক্রিয়াটিকে আরও সুন্দরভাবে উপস্থাপনা করে এই গ্যাপটা কে এড়াতে পারে পরবর্তী গ্যাপটি হল ডিজাইন গ্যাপ তার মানে এই পরিষেবাতে স্ট্যান্ডার্ড গুলি কি মানে প্রতিযোগিতার স্ট্যান্ডার্ড কি ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড কি ধরা যাক বিমান পরিষেবার ক্ষেত্রে কিছু নিয়ম আছে যেমন আমরা জানি পরিষেবার কমপক্ষে আধঘন্টা আগে সেখানে রিপোর্ট করতে হবে এখন যদি কোন এয়ারলাইনস নিয়ম চালু করে যে তাদের গ্রাহকদের ডোমেস্টিক ফ্লাইট ছাড়ার দেড় ঘণ্টা আগে রিপোর্ট করতে হবে তাহলে তারা তাদের গ্রাহকের উপর একটু বেশি চাপ সৃষ্টি করছে সুতরাংআমরা ইন্ডাস্ট্রির প্রতিযোগিতামূলক স্ট্যান্ডার্ড থেকে সরে আসছি এখানে আমরা দেখছি যে আমরা কি ধরনের প্রক্রিয়াটা গ্রহণ করব তার পার্সেপশনর সাথে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বা প্রতিযোগিতার স্ট্যান্ডার্ড এর মধ্যে যে গ্যাপ সেটাকেই আমরা বলছি দ্বিতীয় গ্যাপ বা ডিজাইন গ্যাপ এখানেও আমরা যদি গ্যাপটা বুঝতে পারি তাহলে আমরা সার্ভিসটাকে রিডিজাইন করতে পারি সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম গ্যাপটা র প্রতিকার হচ্ছে গ্রাহকের প্রয়োজনটা আরো গভীরভাবে বুঝতে পারা ঠিক একইভাবে দ্বিতীয় গ্যাপ মানে ডিজাইন গ্যাপের প্রতিকার হচ্ছে পরিষেবার রিডিজাইন আমরা পরিষেবার ব্লু প্রিন্ট দেখব যেটা দিয়ে আমরা আগে আলোচনা করেছি কিভাবে ভারসাম্য রাখা যায় কিভাবে ছোট খাটো বাধা বিপত্তি গুলো সরানো যায় কিভাবে আরো জোর কদমে প্রক্রিয়াটি উন্নত করা যায় কিভাবে অপেক্ষা করার সময় কমানো যায় ইত্যাদি এইভাবে আমরা ডিজাইন গ্যাপটাকে পুরোপুরি নির্মূল করতে পারি তৃতীয় গ্যাপটি হল কনফর্মন্স এটি হলো পরিষেবার স্ট্যান্ডার্ড এবং পরিষেবা সরবরাহের মধ্যে গ্যাপ এখানে আমরা দেখতে পাচ্ছি এই গ্যাপটির সমাধান করা যাবে কনফর্মন্স এর মাধ্যমে এখানে আবার আমাদের পরিষেবার ব্লু প্রিন্ট দেখতে হবে ইন্ডাস্ট্রির মধ্যে ক্রমাগত উন্নত হতে থাকা পরিষেবার দিকে নজর রাখতে হবে কারণ প্রত্যেকটা প্রতিযোগী সবসময় আগের থেকে বেটার করে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করে যাচ্ছে অর্থাৎ আপনাকে সব সময় নজর রাখতে হবে ইন্ডাস্ট্রির নতুন নতুন যে স্ট্যান্ডার্ড উঠে আসছে তার দিকে অন্যান্য প্রতিযোগিরা পরিষেবার কি কোয়ালিটি দিচ্ছে তার প্রতি ইত্যাদি তাই আমাদেরকে কনফর্মন্স বজায় রাখতে হবে পরের গ্যাপটি হল আমরা কি ধরনের পরিষেবা দিচ্ছি এবং গ্রাহক কি ধরনের পার্সেপশন করছে অনেক সময় দেখা গেছে খুব ভালো পরিষেবা দেয়া সত্বেও গ্রাহকের মনে তেমন ভালো ছাপ ফেলে নি কারণ পরিষেবা দেওয়ার সময় হয়তো কমিউনিকেশনটি ভালো ছিল না বা পরিষেবা প্রক্রিয়াটি ঠিক তেমনভাবে উপস্থাপিত করা যায় নি সুতরাং এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া যাক যেমন যে খাবার টা দেওয়া হচ্ছে সেটা হয়তো খুব সুস্বাদু কিন্তু খাবার দেওয়ার জন্যে যে ক্রকারীগুলো ব্যবহার করা হচ্ছেসেগুলো যদি ঠিকঠাক না হয় অথবা উপস্থাপনা ঠিকঠাক না হয় যিনি দিচ্ছেন তিনি ঠিকমত পরিষ্কার পরিচ্ছন্ন না হলে বা ঠিকঠাক পোশাক পরিচ্ছদ না পরে থাকলে অথবা বাইরে থেকে দেখে মনে হচ্ছে ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন নয় হাতের গ্লাভস ব্যবহার ঠিকঠাক করছে না সুতরাং এই অ্যাপিয়ারেন্স গুলি হলো কমিউনিকেশনের অংশ এই সংকেত গুলো এবং এই চিহ্ন গুলো কমিউনিকেশন এর একটি অংশ অথবা ধরুন মেনু ডিজাইন যেভাবে স্টুয়ার্ড মেনু সম্বন্ধে কথা বলে তার সঙ্গে আপনি কিভাবে পরামর্শ করতে পারেন অথবা ওয়েটার কিভাবে গ্রাহকের দরকারে তাড়াতাড়ি এগিয়ে আসে এগুলো সমস্তই হচ্ছে কমিউনিকেশন প্যাকেজ যেটা কমিউনিকেশন সিস্টেমের একটা অংশ তাই যদি কমিউনিকেশন সিস্টেম ঠিকঠাক না থাকে তাহলে পরিষেবা সরবরাহ ভালো হবে কিন্তু গ্রাহকের পার্সেপশন হয়তো ভালো নাও হতে পারে সুতরাং আসলেআমাদেরকে পরিষেবা পরিচালনার এভিডেন্স এর দিকে নজর দিতে হবে আমি যেমন বলছিলাম যে বিভিন্ন লক্ষণ বা চিহ্ন কমিউনিকেশন বা কোল্যাটেরালস এগুলি কে উন্নত করতে হবে অবশ্যশেষ গ্যাপটি হল গ্রাহক সন্তুষ্টি সম্পর্কিত যেখানে গ্রাহক এক্সপেক্টেশন এবং গ্রাহক পার্সেপশন এক জায়গায় মেলে না অর্থাৎ এই সমস্ত গ্যাপ গুলি শেষ পর্যন্ত পঞ্চম গ্যাপে নিয়ে যায় এটাই হল বিখ্যাত পরিষেবা কোয়ালিটির গ্যাপ মডেল সুতরাং ডিজাইন এর সাহায্যে কোয়ালিটির মান বাড়ানো যায় যদি কোন বাজেট হোটেল তৈরি করতে যাওয়া হয় তাহলে আমাদের মাথার মধ্যে রাখতে হবে কোন ডোমেইনে আমরা এই হোটেলটিকে রাখতে চাইছি এবং সে ক্ষেত্রে আপনার ওয়েব সাইটে বিভিন্ন কম্পারেটিভ ট্রাভেল ওয়েবসাইটে যেভাবে আপনার হোটেলের ডিটেলস দেওয়া থাকবে যখন কোন গ্রাহক হোটেলে পৌঁছাবে বা বুকিং করার সময়ে যে ধরনের ব্যবহার পাবে এইসব ক্ষেত্রে আপনি ডিজাইন করে কোয়ালিটি পরিষেবা তৈরি করতে পারেন এরকম আরো কিছু জিনিস আপনি করতে পারেন যাতে আপনার পরিষেবাটি অসফল হওয়ার সম্ভাবনা থাকে না হোটেল রুমের ইলেকট্রিক কানেকশন ঠিক রাখা অ্যামিউজমেন্ট পার্কের হাইট বার ঠিক মতো রাখা যাতে নিরাপত্তাহীন রাইডে বাচ্চারা যেতে না পারে এই সবগুলি হচ্ছে উপায় যাতে আমরা ডিজাইনের মাধ্যমে পরিষেবার স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারি এ ব্যাপারে একটা ভালো টুল হচ্ছে হাউস অফ কোয়ালিটি যদিও এটিকে হাউস অফ কোয়ালিটি বলা হয় এটা কোয়ালিটি অ্যাসেসমেন্ট করার টুল নয় এটা স্ট্যাটিসটিক্যাল প্রসেস কন্ট্রোল বা স্ট্যাটিসটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল নয় বা সার্ভকুয়াল ধরনের টুল নয় এটা আসলে হচ্ছে একটা ডিজাইন টুল সুতরাং আমরা যদি গ্রাহকের প্রয়োজনটা জানতে চাই তাহলে আমাদের সহজ ভাবে মনে রাখতে হবে রিলআবিলিটি রেস্পন্সিভেনেস অ্যাসিওরেন্সএমপ্যাথি এবং টেনজিবিলিটি যেটা বোঝাতে সংক্ষিপ্ত ভাবে আমি TEARR শব্দ টা ব্যবহার করব যেখানে দুটো R আছে এখানে দুটো R এর সঙ্গে TEAR মানে টাঞ্জিবল এমপ্যাথিঅ্যাসিওরেন্সরিলাএবিলিটি এবং রেস্পন্সিভেনেস আমরা এইসব গুলিকে তুলনা মূলক ভাবে বোঝার জন্য একটা বিখ্যাত কেস থেকে উদাহরণ দেব যেটা নেওয়া হয়েছে একটি বিখ্যাত কার ডিলার ভিলেজ ভলভোর সঙ্গে ইউরোপের অন্য ভলভো গাড়ি ব্যবসায়ীদের তুলনার থেকে এখানে গ্রাহকের এক্সপেক্টেশন গুলো জানতে হবে এবং সেই এক্সপেক্টেশন পূরণ করার জন্য বা তাকে ছাপিয়ে যাওয়ার জন্য আমরা গ্রাহকের পরিষেবা নেওয়ার পরবর্তী পার্সেপশন জানতে আমরা তদন্ত করতে পারি এবং তার জন্য আমাদের ট্রেনিং দিতে হবে তাদের পরিষেবা প্রদানকারী কর্মচারীদের মত অ্যাটিচিউড গড়ে তোলার জন্য বা তাদের প্রপার অ্যাটিচিউড গড়ে তোলার জন্য আমরা ক্ষমতা নির্ধারণ ইনফর্মেশন প্যাকেজ এবং যন্ত্রপাতি ইত্যাদির মাধ্যমে এই ফ্যাক্টর গুলো অর্জন করতে পারি আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনিং এর সঙ্গে রিলাইবেলিটির একটা নিবিড় সম্পর্ক আছে একইরকমভাবে তথ্য এবং যন্ত্রপাতির সঙ্গে ও রিলাইবেলিটির মোটামুটি একটা সম্পর্ক আছে ঠিক এইভাবে রেস্পন্সিভেনেস পরিষেবার জন্য তৈরি করা ক্ষমতার সঙ্গে নিবিড় ভাবে যুক্ত ট্রেনিং ও ইনফরমেশন এর সাথেও তার সম্পর্ক আছে একইভাবে পরিষেবা প্রদানকারীর অ্যাটিটিউড এর সাথে অ্যাসিওরেন্স এবং এমপ্যাথি এর একটা নিবিড় সম্পর্ক আছে সুতরাং এটা একটা কোরিলেশন চাট যেখান থেকে আমরা সার্ভিস কোয়ালিটি এমনভাবে ডিজাইন করতে পারব যাতে সেটা কাস্টমার এর চাহিদা পূর্ণ করতে পারে আমি আগেও বলেছি যে এটা কোন কোয়ালিটি অ্যাসেসমেন্ট করার টুল নয় এটা একটা সহজ এবং উপযোগী কোয়ালিটি ডিজাইন টুল এ ব্যাপারে আমি আপনাদের চিন্তা ভাবনা করতে বলছি আপনারা একটা কোন বিশেষ পরিষেবা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন যেমন আমরা গাড়ি ব্যবসার পরিষেবার উদাহরণ দিয়েছিলাম একইভাবে আপনারা কোন রেস্টুরেন্ট বা এয়ারলাইনস বা হাসপাতাল বা নার্সিংহোম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং আপনারা আসলে দেখতে পাবেন যে এই পাঁচটা ফ্যাক্টরের সঙ্গে কি ধরনের সম্পর্ক আছে এবং এই পাঁচটা উপাদান কি কি এবং গ্রাহক কি চায়সেগুলো আপনাদের দেখতে হবে সুতরাং এই ফ্যাক্টরগুলো কি কি এবং তারা কি ধরনের মানে সেগুলো কি ভাবে অর্জন করা যাবে এবং গ্রাহক কি চায় সেগুলো জানতে হবে আমরা গাড়ি ব্যবসার ক্ষেত্রে দেখেছি এই হাও ফ্যাক্টরগুলো হচ্ছে অ্যাটিটিউড ট্রেনিং ক্ষমতা ইনফর্মেশন ও যন্ত্রপাতি একইভাবে আপনারা কোনো একটা পরিষেবা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং দেখবেন কি কি হাও ফ্যাক্টর সেখানে রয়েছে যাদের সাহায্যে আপনি গ্রাহকের কি কি দরকার পূর্ণ করতে পারেন এবং QFD এই বিষয়ে ওয়েবে এ অনেক উপাদান পাওয়া যাবে অনেক ভালো ভালো টিউটোরিয়াল পাওয়া যাবে ইউটিউব বা গুগলের মাধ্যমে আমি অনুরোধ করব সেগুলো দেখতে এবং পড়তে যাতে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কিভাবে ব্যবহার করা হয় এটা খুব সহজ কিন্তু শক্তিশালী টুল এবং আপনারা যত এ ব্যাপারে প্রাকটিস করবেন বা ব্যবহার করবেন যত এ ব্যাপারে আপনার জানতে পারবেন আপনারা পারদর্শী হতে পারেন এবং এটি আপনাদের দৈনন্দিন ম্যানেজমেন্ট কাজের মধ্যে খুব ভালোভাবে এবং সুন্দর ভাবে কাজে আসবে এগুলোকে ওয়েটেড স্কোর এবং ইমপ্রুভ করার অসুবিধা হিসাবে রেঙ্ক করেবা অন্য প্রতিযোগীদের সঙ্গে তুলনা করা ইত্যাদির মাধ্যমে আরো উন্নত করা যায় সুতরাং এগুলো অতিরিক্ত ভাবে QFD এর সঙ্গে যুক্ত একে বলা হয় হাউস অফ কোয়ালিটি এবং কখনো কখনো বলা হয় QFD মানে কোয়ালিটি ফাংশন ডিপ্লয়মেন্ট আমি আবার বলছি যে কোয়ালিটি ফাংশন ডিপ্লয়মেন্ট অথবা হাউস অফ কোয়ালিটি কোয়ালিটি অ্যাসেসমেন্ট এর জন্য নয় এটা শুধু পরিষেবাতে কোয়ালিটি ডিজাইনের জন্য বানানো যাতে গ্রাহক সন্তুষ্ট হতে পারে পরবর্তী সেশানে আমি পরিষেবার ব্যর্থতার ওপরে আলোচনা করব আমরা এই বিশেষ ক্ষেত্র থেকে শুরু করব আমাদের আলোচনা প্রথম ভাগে আমরা পাঁচটি ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছি যেমন রিলাইবেলিটি রেস্পন্সিভেনেস অ্যাসিওরেন্স এমপ্যাথি এবং টেনজিবিলিটি আপনার বিভিন্ন ধরনের পরিষেবার ক্ষেত্রে এই পাঁচটি ফ্যাক্টর বোঝার চেষ্টা করুন পাঠ্য বইয়ের সার্ভিস কোয়ালিটি এবং প্রডাক্টিভিটির উপরে যে অধ্যায়গুলো আছে সেগুলো পড়ুন এবং আপনারা যদি এই অনুশীলন টি করেন তাহলে খুবই ভালো হয় আপনাদের জন্য এটা আবশ্যিক নয় সম্পূর্ণ ভলান্টারি তবে আপনাদের মধ্যে কয়েকজন হয়তো এটি করতে পছন্দ করবেন একটা QFD চিত্র বানাতে ওয়েবে অনেক টুল পাওয়া যায় আপনাদের শুধু শূন্যস্থান পূরণ করতে হবে সুতরাং আপনাকে কম্পিউটারে এটাকে এভাবে পেতে হবে না আপনারা কিছুটা এই রকম একটা চার্ট দেখতে পাবেন আমি আপনাদের কে এমন একটা পরিষেবা নিতে বলব যার সঙ্গে আপনারা পরিচিত তার বিভিন্ন ফ্যাক্টরগুলো কিভাবে তৈরি করবেন যাতে গ্রাহক যে সেবা চাইছেন সেটা অর্জন করা যায় আপনারা যারা এটা করবেন আমি খুশি হয়ে সেগুলো ফোরামে রিভিউ করব এবং ফোরামে পোস্ট করব